প্রিয় অংশগ্রহণকারীদের স্বাগত জানাই এই মডিউলে আমরা আলোচনা করবো অকুলেসিক্স বা চোখের ভাষার সাথে যুক্ত বিভিন্ন দিক নিয়ে অকুলেসিক্স আমাদের যোগাযোগে চোখের ব্যবহারের অধ্যায়নকে বোঝায় প্রায়শই আবেগের সাহিত্যিক ব্যাখ্যার কেন্দ্রবিন্দু হিসেবে আমাদের চোখকে ধরা হয় এগুলিকে মনের জানালা হিসেবে বলা হয়ে থাকে প্রতিটি ভাষায় চোখের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রবাদ রয়েছে যেমন making eyes eagle eyes shifty eyes ইত্যাদি চোখ কথা বলে এবং কখনো কখনো আপনারা দেখবেন যে চোখের মাধ্যমে হওয়া ভাবের আদান প্রদানটিই সবথেকে নির্ভেজাল চোখের মাধ্যমে আমাদের যোগাযোগ মস্তিষ্কে ভিজ্যুয়াল উদ্দীপনা গ্রহণ এবং প্রেরণের প্রাথমিক ক্রিয়া ছাড়িয়ে যায় কখনও কখনও আপনি দেখতে পাবেন যে আমরা আমাদের হাসি ইত্যাদির মাধ্যমে একটি বিশেষ অনুভূতিকে বোঝানোর চেষ্টা করি কিন্তু চোখ আবেগের সত্যতা প্রকাশ করে অকুলেসিক্স আমাদের নির্দিষ্ট বিষয়ের বোধগম্যতার মাত্রা বুঝতে সাহায্য করে যেকোনো আলাপচারিতায় বিষয়বস্তুর প্রতি আমাদের সহানুভূতির মাত্রাটি বোঝা যায় আমরা কি বলছি তার ভিত্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে চোখ আমাদের সাহায্য করে কোনও যোগাযোগ শুরু করা হবে বা কখন আমাদের যোগাযোগ শেষ করার সময় হবে তা বুঝতে এগুলি আমাদের সহায়তা করে একই সাথে আমরা দেখতে পাই যে চোখের ভাষার মধ্যে একটি বিশ্বাসযোগ্যতার অনুভূতি থাকে একটি ইতিবাচক চোখের ভাষা নির্ভরযোগ্যতা সততা বিশ্বাসযোগ্যতার সাথে সম্পর্কিত এবং এটি আগ্রহের একটি নির্দিষ্ট স্তরও বোঝায় যদিও চোখের ভাষা এবং মুখের অভিব্যক্তিগুলি প্রায়শই একসাথে সংযুক্ত থাকে আমরা দেখতে পাই যে চোখ এমন কোন বার্তা আদান প্রদান করতে পারে মুখের অন্য কোনো অভিব্যক্তির চেয়ে স্বাধীন আমরা যেমন প্রক্সিমিক্সের প্রসঙ্গে আলোচনা করেছি আমাদের চোখের চাহনি এবং চোখের দৃষ্টির সংস্কৃতিক ব্যাখ্যার তাৎপর্যও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ অতি সম্প্রতিকাল অব্দিও জাপানে শ্রোতাদের বক্তার সাথে চোখাচোখি এড়ানোর জন্য বক্তার ঘরে মনোনিবেশ করতে শেখানো হয় কারণ তারা বক্তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় এই একই জিনিস প্রচলিত চিনা সংস্কৃতিতে এবং ইন্দোনেশিয়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনুসরণ করা হয় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ইউরোপের শ্রোতাদের বক্তার চোখের দিকে সরাসরি তাকানোর জন্য উৎসাহ দেওয়া হয় কারণ এই সরাসরি চোখের দৃষ্টি আত্মবিশ্বাস এবং উন্মুক্ততার লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি বিভিন্ন সংস্কৃতির মধ্যে ব্যাখ্যা এবং প্রকৃতির সামঞ্জস্য না থাকে আমরা দেখতে পাই যে ধর্মের পার্থক্য এবং আর্থ সামাজিক পটভূমির পার্থক্যও গুরুত্বপূর্ণ যাই হোক বিশ্ব রাজনীতিতে এটি একই রকম এবং অকুলেসিক্স এর এমএস ব্যাখ্যা কিছু আকর্ষণীয় বিভ্রান্তির কারণ হয়ে উঠতে পারে এবং আমি এমন কিছু স্মরণ করব যা 1970এর দশকের অন্তর্গত সম্ভবত এই সময়েই মার্কিন অর্থনীতি চীনা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল এবং চিনও আয়রন কার্টেন এর পেছনে থাকা একটি দেশের ভাবমূর্তিটি বন্ধ করার জন্য আগ্রহী ছিল তো যেটা ঘটেছিল যে সেনেটার এবং বিজনেস লিডার্সদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন একটি মার্কিন প্রতিনিধি দলকে চীনে পাঠানো হয়েছিল কিছু নির্দিষ্ট ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করার জন্য তবে বেজিংয়ে প্রায় দুদিন থাকার পর আমেরিকান প্রতিনিধিরা এই মতামত দিয়েছিল যে তারা চীনের মানুষদের ওপর আস্থা রাখতে পারছেন না এটি দুটি দেশের নীতির বিরুদ্ধে গিয়েছিল তাই মার্কিন রাষ্ট্রপতি তাঁর কমিউনিকেশন কনসালটেন্টকে চীনে পাঠিয়েছিলেন এটির কারণ খুঁজে বের করার জন্য কনসালটেন্ট জানতে পেরেছিলেন যে চোখের দৃষ্টি সংযোগের অভাবের জন্যই মার্কিন প্রতিনিধিরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন চাইনিজরা সরাসরি চোখের দৃষ্টি বজায় রাখছিলেন না কারণ তারা মার্কিন প্রতিনিধিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চান এবং মার্কিন প্রতিনিধিরা যখন দেখতে পাচ্ছিলেন যে চাইনিজরা তাদের দিকে সরাসরি তাকাচ্ছেন না তখন তাদের মনে হয়েছিল যে তারা কিছু গোপন করার চেষ্টা করছে এবং তাই তাদের ওপর কোন বিশ্বাস ছিল না প্রতিটি সংস্কৃতিতেই কিছু প্রধান অর্থ রয়েছে তবে বেশিরভাগ সময় আমি যখন আমাদের চোখের দৃষ্টির অর্থগুলি নিয়ে কথা বলবো আমি আমাদের দেশে এই মুহূর্তে যে প্রধান অর্থগুলি রয়েছে সেগুলো নিয়েই কথা বলবো একজন ভারতীয়র দৃষ্টিভঙ্গি থেকে যে বিদ্যালয়ে পশ্চিমী ধাঁচে পড়াশোনা করেছে এবং এমন একটি সংস্থায় কাজ করছে যেখানে পাশ্চাত্য সংস্কৃতিই প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাই যে চোখের দৃষ্টি সংযোগের ব্যাখ্যা গুলি এই প্রসঙ্গে বলা হয়ে থাকে এটি কেবলমাত্র একটি ব্যাখ্যা নয় এটি সর্বজনগৃহীত ব্যাখ্যাও নয় কিন্তু এই মুহূর্তে আমি এই মাপকাঠিটি স্পষ্ট করতে চেয়েছিলাম আমরা একটি খুবই আকর্ষণীয় বাক্যাংশ শুনে এসেছি যে আমাদের চোখ দিয়ে শোনা উচিত কারণ আমরা যদি কোনো ব্যক্তিকে আমাদের চোখের সাথে শুনি তবে অন্য ব্যক্তিটি মনে করবে না যে আমরা সেই ব্যক্তির সম্বন্ধে বা সেই যোগাযোগের ক্ষেত্রে আগ্রহী নই সুতরাং আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যক্ষ দৃষ্টি সংগ্রহ আমাদের মনোভাব এবং চিন্তাভাবনার সংকেত দেয় এটি প্রতিক্রিয়া ইত্যাদির মাধ্যমে কথোপকথন কে নিয়ন্ত্রণ করে এবং একইসাথে এটি আধিপত্য এবং ক্ষমতার সম্পর্কের সূত্রও দেয় আমরা যখন প্রথমবারের জন্য কোন ব্যক্তির সাথে দেখা করি আমরা দ্রুত সেই ব্যক্তিটিকে একবার দেখে নিই এবং আমরা যা দেখি তার ভিত্তিতে এবং এই সূত্রগুলির সাহায্যে তাৎক্ষণিক বিচার করি একইসাথে কথাবার্তা শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে এই সূত্র এবং সংকেতগুলির বেশিভাগই আমাদের দৃষ্টি সংযোগ দ্বারা পুনরায় বলবৎ হয় অথবা বাতিল হয়ে যায় কারণ আমাদের পারস্পরিক চোখের দৃষ্টি সংযোগের মাধ্যমে এবং আমরা যেভাবে আমাদের চাহনিকে পরিচালনা করি তার মাধ্যমে আমরা জানাতে পারি আমাদের সচেতনতা যে কোনো আলোচনায় অংশগ্রহণ করার ইচ্ছে ইত্যাদির ব্যাপারে এবং একই সাথে এটি সম্মানের একটি নির্দিষ্ট লক্ষণকেও নির্দেশ করতে পারে কোন ব্যক্তির সাথে কথা বলার সময় দৃষ্টির সংযোগ এড়ানোর মধ্যে একটি নেতিবাচক অর্থ রয়েছে এই ভিডিওটি একটি খুবই আকর্ষণীয় উদাহরণ চোখের দৃষ্টি সংযোগের তাৎপর্যের খুব ভালো মানুষ খুব ভালো মানুষ কিন্তু এর সবই কি সত্য আমরা বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ টন্যা রেইমানের সাথে কথা বলেছি তাঁদের মধ্যে কেউই খুব একটি দৃষ্টি সংযোগ করছেন না আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্প নিচের দিকে তাকিয়ে আছেন এবং ওবামা নিচের দিকে তাকিয়ে আছেন সুতরাং তারা করমর্দনের পারস্পরিক সম্মান দিচ্ছেন কিন্তু তারা চোখের দৃষ্টি সংযোগের পারস্পরিক সম্মান দিচ্ছেন না এবং চোখের দৃষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হাতের তুলনায় এখানে আমরা দেখতে পেলাম যে তাদের ভাষার সাহায্যের পাশাপাশি করমর্দনের সাহায্যে এই দুই রাজনৈতিক নেতা পারস্পরিক শ্রদ্ধার অনুভূতিটি বজায় রাখার চেষ্টা করছেন কিন্তু তাদের দৃষ্টি সংযোগের অনুপস্থিতিতেই আমাদেরকে পরিস্থিতির সত্যতা জানিয়ে দেয় তবে দৃষ্টি সংযোগের অনুপস্থিতিতেই লক্ষণীয় চোখের দৃষ্টি সংযোগ হল সেই চাহনি যা অন্য ব্যক্তির দিকে পরিচালিত হয় এবং গেজ হলো সরাসরি কোন ব্যক্তি বা কোন জিনিস বা কোন অভিমুখ ইত্যাদির দিকে তাকিয়ে থাকা যখনই আমরা অন্য মানুষের সাথে দ্বিপাক্ষিক পরিস্থিতিতে বা ছোট দলগত পরিস্থিতিতে কথা বলি আমরা দেখতে পাই যে একযোগে এবং তাৎক্ষণিক দৃষ্টি সংযোগ হওয়া স্বাভাবিক যখন দুজন মানুষ উদ্দেশ্যহীনভাবে কথা বলছেন দৃষ্টি সংযোগ প্রায় 61 সময় ঘটে থাকে এর মধ্যে অর্ধেক হল পারস্পরিক দৃষ্টি সংযোগ এবং মানুষ কথা শোনার সময় 75 দৃষ্টি সংযোগ করে এবং কথা বলার সময় 41 এবং সেই কারণেই আমরা পরবর্তী একটি স্লাইডে বললাম যে আমাদের শুধুমাত্র কানের মাধ্যমে নয় চোখের মাধ্যমে শুনতে পারা উচিত তবে চাহনির দৈর্ঘ্যও পরিবর্তিত হয় আমরা এবার বিভিন্ন ধরনের চাহনির ব্যাপারে দেখব তবে আমরা যে প্রসঙ্গ ঠিক করেছি কত সেকেন্ডের জন্য আমরা নিরাপদে সুরক্ষিতভাবে আমাদের দৃষ্টিকে ভয় দেখানোর দৃষ্টিতে পরিবর্তন না করে অন্য ব্যক্তির চোখের দিকে তাকিয়ে থাকতে পারবো গবেষণা গুলি আমাদের বলে যে একটি সাধারন স্বাস্থ্যকর ইতিবাচক আত্মবিশ্বাসের চাহনি 2 থেকে 3 সেকেন্ডের বেশি হওয়া উচিত নয় আমরা বলতে পারি যে আমাদের সংস্কৃতির নিয়ন্ত্রণ এবং পেশাদার সচেতনতায় ভিত্তিতে আমরা আমাদের অভ্যন্তরীণ বডি ক্লক তৈরি করেছি যেটি আমাদেরকে সীমাটির ব্যাপারে সতর্ক করে দেয় যখন আমরা সেটিকে অতিক্রম করার চেষ্টা করি সুতরাং আমরা যখন বিভিন্ন ধরনের ঘটনা দেখি তোমাদের দেখতে হবে সেই পরিস্থিতিগুলির এখানে চোখের দৃষ্টি সংযোগের একেবারে অনুপস্থিতি রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি ছলনাপূর্ণ দৃষ্টি আর ওখানে হল সেই চাহনি যেটিকে স্বাভাবিক দৃষ্টি সংযোগ হিসেবে বিবেচনা করা হয় এবং স্বাভাবিক দৃষ্টি সংযোগ আলাদা আলাদা প্রসঙ্গে আলাদা রকম হয়ে থাকে যেমন আমাদেরকে কর্মক্ষেত্রে সামাজিক পরিস্থিতিতে এবং ঘনিষ্ঠ সম্পর্কে স্বাভাবিক চাহনি বা স্বাভাবিক দৃষ্টি সংযোগের পার্থক্য খুঁজতে হবে আসুন আমরা সাধারণ কর্মক্ষেত্রের বা ব্যবসায়ের চাহনির সংজ্ঞা এবং কনোটেশনটি দেখি ডান হাতের কোণের ছবিটি দেখে বুঝতে পারছেন যে চাহনিটি কপাল এবং চোখের দিকে কেন্দ্রীভূত করা আমরা যে মনের ভাব প্রকাশ করতে চাইছি সেটি হল পারস্পরিক আগ্রহের এবং পেশাদার আতিশয্যের এবং একই সাথে আমরা যেকোন রকম আপত্তিকর অভিব্যক্তি এড়াতে চাই এই চাহনি তাৎক্ষণিক আমরা অন্য মানুষের সাথে আলাপচারিতা শুরু করার সাথে সাথে এই দৃষ্টি সংযোগ শুরু হয়ে যায় এবং তাই আপনি দেখতে পাবেন যে পেশাদার পরিস্থিতিতে ব্যবসায়িক লেনদেনে এই চাহনির একটি নির্দিষ্ট গুরুত্ব রয়েছে কারণ আমাদের ইচ্ছার পাশাপাশি আমাদের সততা এবং বিশ্বাস যোগ্যতা এবং নির্ভরতা আংশিকভাবে স্পষ্ট হয়ে ওঠে আমাদের চোখের দৃষ্টি সংযোগের ভিত্তিতে সুতরাং ব্যবসা পরিস্থিতিতে এটি কখনোই নাকের তলায় যাবে না এবং এটি কপাল এবং চোখের দিকে কেন্দ্রীভূত হবে দ্বিতীয় ধরনের চাহনি হলো সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ চাহনি এই চাহনিটি ভয় প্রদর্শক নয় কিন্তু এটি ব্যবসায়ীক চাহনির তুলনায় কিছুটা নরম এটি খুবই সংক্ষিপ্ত এটি সাধারণত চোখকে এবং মাঝে মধ্যে মুখকেও বিবেচনা করে এবং খুব সংক্ষেপে ঘাড়ের দিকেও নজর দিতে পারে সুতরাং এটি একটি চাহনি যা আমরা সেইসব মানুষের জন্য সংরক্ষণ করি যাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ এটি সেই চাহনি যার সাথে আমরা সামাজিকতার সাথে করি সুতরাং এখানে আপনি চোখ এবং মুখের দিকে মনোনিবেশ দেখতে পান কারণ এটি সামাজিক আলাপচারিতা এবং কথাবার্তার সময় অন্তরঙ্গ চাহনি ঘনিষ্ঠ এবং এই ধরনের চাহনি যেখানে অন্য ব্যক্তিকে সম্পূর্ণ দৃষ্টিগোচরে রাখা হয় এটি আমাদের অন্তরঙ্গতার অভিজ্ঞতার জন্য অপরিহার্য এটি আলাপচারিতার জন্য একটি আমন্ত্রণও এটি আকর্ষণ প্রকাশ করে এবং কেউ যদি এটিকে বেশি করে ফেলে তাহলে এটি ভীতি প্রদর্শনকারী হতে পারে এটি এমন একটি চাহনি যা প্রায়শই সেইসব মানুষের দ্বারা অপব্যবহৃত হয় যারা একটি বিশেষ ধরনের ক্ষমতা প্রদর্শন করতে চায় এটি অন্য কারোর দৃষ্টি আকর্ষণ করারও একটি উপায় সুতরাং ভয় ও আকর্ষণের মধ্যে একটি খুব সূক্ষ্ম রেখা রয়েছে এবং আমাদের বুঝতে হবে যে ঘনিষ্ঠতার অভিব্যক্তিটি শুধুমাত্র অপেশাদার পরিস্থিতিতেই ব্যবহার করা যায় আপনি যদি ডানহাতি লোকেদের দৃষ্টিকে লক্ষ্য করেন তবে তারা কোনদিকে ভাবতে চাইছে সেটি বোঝার চেষ্টা করা যেতে পারে এবং এই ধারণাটি আমাদের খুবই সাহায্য করে বিশেষত যখন আমাদের একটি ছোট উপস্থাপনা দিতে হয় বা যখন আমাদেরকে একটি ছোট মানুষের দলের সামনে কথা বলতে হয় বা কাউকে আমাদের দৃষ্টিকোণ থেকে কোন বিষয়কে দেখার জন্য রাজি করাতে হয় যদি ব্যাপারটি ওপরের দিকে যায় একটি ডানহাতি মানুষের ক্ষেত্রে তার অর্থ এটি একটি ভিজ্যুয়াল চিন্তাভাবনা যেমন আমি ভাবছিলাম আমার কোন রঙের গাড়িটি কিনে নেওয়া উচিত অথবা আমি দুসপ্তাহ আগে যে গাড়িতে ভ্রমণ করেছিলাম তার রঙটি কি যদি কোন ডানহাতি ব্যক্তির মধ্যে সমান্তরাল দৃষ্টি হয় তার অর্থ এই যে এখানে অডিটরি চিন্তাধারা প্রাধান্য পেয়েছে আমি স্মরণ করতে চাইছি ছোটবেলায় আমি যে গানগুলি কে ভালবাসতাম সেগুলিকে সুতরাং আমি কিছু শব্দকে পুনরায় মনে করতে চাইছি এবং তারপর আমার দৃষ্টি এইদিকে সরে যাচ্ছে যদি আমার দৃষ্টি নিম্নগামী হয় তারমানে এটি কাইনেসেটিক সিদ্ধান্তগুলির সাথে সম্পর্কিত আমি হয় কিছু নির্দিষ্ট অনুভূতি সম্পর্কে ভাবছি অথবা আমাকে শীঘ্রই একটি সিদ্ধান্ত নিতে হবে এটিও দুই প্রকারের আমরা কিছু অন্য ভিজ্যুয়াল দেখি ডানহাতি মানুষের মধ্যে চাহনির অভিমুখের তাৎপর্য বোঝার জন্য দয়া করে মনে রাখবেন যে এই অভিমত গুলি কেবলমাত্র সেই মানুষদের জন্য বৈধ যারা ডানহাতি প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটিতে ভিসুয়াল স্মৃতি প্রাধান্য পেয়েছে এবং এটি চাহনির এই নির্দিষ্ট অভিমুখের ভিত্তিতে বোঝা যায় এই ব্যক্তিটি একটি ছবিকে মনে করার চেষ্টা করছে দ্বিতীয়টি হল একটি সমান্তরাল দৃষ্টি এটি হলো কোন শব্দকে মনে করার চাহনি তৃতীয় এবং চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিটি নিচের দিকে যদি দৃষ্টিটি নিম্নমুখী ডান হাতের দিকে তাহলে ব্যক্তিটি কোন অনুভূতিকে মনে করতে পারে প্রায়শই আপনি এই ধরনের দৃষ্টি দেখতে পাবেন সেই সমস্ত মানুষের মধ্যে যারা একটি সিদ্ধান্ত নিতে চলেছেন এটি একটি মাইক্রো এক্সপ্রেশন হতে পারে তবে অবশ্যই কোন সিদ্ধান্তে পৌঁছানোর ঠিক আগে এই দৃষ্টি থাকবেই যদি দৃষ্টি বাঁদিকে হয় তাহলে প্রায়শই আমরা আমাদের নিজেদের সাথে কথা বলছি আমরা নিজেদেরকে কিছু নির্দিষ্ট আবেগের ব্যাপারে বলছি ইত্যাদি গ্রাইন্ডার এবং ব্যান্ডলার প্রথমবারের মতো এই গবেষণাটি গ্রহণ করেছিলেন তারা তৈরি করেছিলেন এটি তাদের নিউরো লিঙ্গুইস্টিক তত্ত্বের একটি অংশ এবং এটি আমাদের সাহায্য করে অন্য মানুষের সাথে আমাদের আলাপচারিতার সত্যতাকে বিচার করার জন্য অন্যান্য ব্যক্তিদের অনুপ্রেরণার পরিমাণ সম্বন্ধে জানতে সহায়ক হতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার পর্যায়টি কি সেটি বুঝতেও সাহায্য করে এই বিশেষ ভিডিওটি দৃষ্টি সংগ্রহের তাৎপর্যের ওপর আকর্ষণীয় মন্তব্য করেছে আমরা আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের তথ্য ধরে রাখি এবং সাধারণত যখন আমরা কোনো নির্দিষ্ট তথ্যের ব্যাপারে চিন্তা করি আমাদের চোখ একটি বিশেষ দিকে চলে যাবে বেশিরভাগ লোককে এমন একটি স্মৃতির বিষয়ে জিজ্ঞাসা করুন যা তারা ভিস্যুয়ালি মস্তিষ্কে স্মরণ করতে পারবে ধরুন একটি শৈশবের স্মৃতি যেখানে তারা তাদের বন্ধুদের সাথে পার্কে খেলছিলেন তারা সেই স্মৃতি স্মরণ করার সময় বা দিকে তাকাবে আপনি যদি তথ্য পরিসংখ্যান এর মতন রৈখিক বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞেস করেন তাদেরকে জিজ্ঞেস করেন যোগ করতে তারা প্রায়ই ডান দিকে তাকাবেন মানুষ যখন আবেগময় বিচলিত হয় অনুভূতির চ্যানেলটি নিচে এখানে থাকে ডানদিকে যদিও আমরা প্রায়শই মানুষ দেখি যখন তারা নিজের সাথে কথা বলে তারা বাঁদিকে নিচে তাকান তারা যখন কোন কিছুর উত্তর বানায় অনুভূমিক ও রয়েছে যেটি আপনার অডিও চ্যানেল যদি আপনি গভীর রাতে তিনটের সময় বাড়িতে থাকেন এবং আপনি বাইরে একটি শব্দ শুনতে পেলেন যদি বিড়াল গুলি বাইরে বিন গুলির সাথে খেলা করে বা শব্দটি যদি এমন কোনো কিছুর হয় যেটি আপনি জানেন রহস্যই আপনি বাদিকে তাকাবেন কারন এটি আপনার স্মরণ করার দিক এটি একটি শব্দ যেটি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি চেনেন যদিও এটি যদি এমন একটি শব্দ হয় যেটি আপনি বুঝতে পারছেন না বা আপনি চেনেন না আপনি ডান দিকে তাকান এবং বোঝার চেষ্টা করেন আমরা যখন মানুষের দৃষ্টি আকর্ষন করার বিষয়ে কথা বলি আমাদের চোখ আমাদের সক্ষম করে এগুলি প্রাথমিকভাবে লার্নিং কার্ভের সাথে সম্পর্কিত এবং একইসাথে এগুলি হল শ্রোতাদের নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম লার্নিং কার্ভের 83 আমাদের পক্ষে 11 শ্রবণের এবং 6 অন্যান্য ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে যেকোনো উপস্থাপনাগুলিতে আমাদের মনোযোগ অবশ্যই বেশি থাকে যদি সেটি একটি অডিও ভিডিও হয় আমরা একটি ব্যক্তি যা বলেছে তার প্রায় 50 মনে রাখতে পারি অন্যদিকে এটি যদি শুধুমাত্র অডিও উপস্থাপনা বা আলোচনা হয় তাহলে আমরা হয়তো আলোচ্য বিষয়বস্তুর মাত্র 10 মনে রাখতে পারব একইসাথে আমরা যদি কোন ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কোন কথোপকথন করার চেষ্টা করি তাহলে আমরা তাদের মনোযোগ ধরে রাখতে পারি এটিও অডিও ভিডিও উপস্থাপনায় ভালো করে মনে রাখার একটি কারণ চোখের দৃষ্টি সংযোগের তীব্রতাও একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের তীব্র দৃষ্টি স্থির এটি দীর্ঘসময়ের এবং সাধারণত এটি শরীরের কোন বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তির সাথে প্রকাশিত হয় না সাধারণত এটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা রাগ প্রকাশের জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বা হুমকি দেওয়ার জন্য বা সন্দেহজনক বলে মনে হয় সুতরাং দৃষ্টির তীব্রতা দেহের অন্যান্য ভাষাগত লক্ষণগুলির সাথে সাথে সত্যিকারের গুরুত্ব দিয়ে বুঝতে হবে একটি মনোযোগী দৃষ্টি তীব্র বৃষ্টির মত মোটামুটি দীর্ঘ হয় তবে এটি আগ্রহ বন্ধুত্ব এবং কৌতুহল প্রকাশ করে কারণ এটি তুলনামূলকভাবে নরম একটি তীক্ষ্ণ হওয়ার পরিবর্তে আকর্ষণীয় হয়ে ওঠে যখন এটির সাথে অন্যান্য নরম মুখের অভিব্যক্তি এবং হাসি এবং আরামদায়ক শরীরের অঙ্গভঙ্গি থাকে নরম এবং সীমাবদ্ধ দৃষ্টি সংযোগ দীর্ঘায়িত হয় এটি স্বচ্ছন্দ যুক্ত এবং কবি বন্ধুত্বপূর্ণ মুখের ব্যক্তির সাথে প্রকাশিত হয় এটি উদ্দেশ্যহীন উষ্ণ বন্ধুত্বপূর্ণ ইত্যাদি হিসেবে বিবেচিত হয় একটি বিভ্রান্ত দৃষ্টি সংযোগ হল সেটি যেখানে ঘনঘন দৃষ্টির সংযোগ এবং সংযোগ বিচ্ছিন্ন ঘটে এবং যোগাযোগের মুহূর্ত গুলি সংক্ষিপ্ত এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় কাল দীর্ঘ এটি ব্যস্ততা মতবিরোধ একাকীত্ব একঘেয়েমি ইত্যাদি বোঝায় যদিও একটি নরম দৃষ্টি সংযোগ সম্মতি বোঝায় এটি একটি বিক্ষিপ্ত দৃষ্টি সংযোগ নেতিবাচক অভিপ্রায় বোঝায় যা আমরা আরো গভীরভাবে পরে পড়বো দ্বিপাক্ষিক পরিস্থিতিতে নেতিবাচক অভিপ্রায় বোঝাতে চোখের দৃষ্টি সংযোগের প্রমাণ বিশেষতভাবে পাওয়া যায় একটি ক্ষুদ্র দলগত পরিস্থিতিতে আমরা এমন এক ব্যক্তির মুখোমুখি হতে পারি দৃষ্টি সংযোগ এড়াতে চান এবং অন্যান্য মানুষকে ঘনঘন তার সাথে চোখাচোখি হতে দেয় না ছলনাপূর্ণ দৃষ্টি সংযোগ বা এড়িয়ে যাওয়া দৃষ্টি সংযোগ হয়তো ক্ষণস্থায়ী বা বিরল বা একবার ঘন ঘন বা একবার বিরল এটি কেবলমাত্র নেতিবাচক আবেগগুলি প্রতিফলন ঘটায় হয় ব্যক্তিটি কোনকিছু আড়াল করার চেষ্টা করছে বা তিনি খুবই বিচলিত অথবা তার কাছে বিষয়বস্তুটি খুবই বিরক্তিকর বা সম্পূর্ণ পরিস্থিতিটি তার কাছে ঘৃণ্য ইত্যাদি দৃষ্টি সংযোগের প্রমানের সাংস্কৃতিক দিকগুলিও গুরুত্বপূর্ণ কারণ আমরা ইতিমধ্যে আমেরিকান এবং চীনা প্রতিনিধি দলের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমাদের আলোচনায় দেখেছি সুতরাং নির্দিষ্ট সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে দৃষ্টি সংযোগ ইচ্ছাকৃতভাবে এড়ানো হয় কারণ আমরা সামাজিক পরিস্থিতির কারণে অথবা সেই অঞ্চলের রীতিনীতি অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই অন্যদিকে শ্যেন দৃষ্টি হল পুরোপুরি একটি আলাদা ব্যাপার এটি কখনোই আমাদের পেশাদার পরিস্থিতির অংশ হয় না দীর্ঘ সময়ের জন্য কারো চোখের দিকে তাকিয়ে থাকা ছমছমে হয়ে উঠতে পারে এবং এটি একেবারেই অপেশাদার এটি এমন কি ভয়ানক এবং অস্বস্তিকরও হতে পারে কখনও কখনও আমরা দেখতে পেতাম যে শ্যেন দৃষ্টি প্রতারণার অংশও হতে পারে কোন ব্যক্তি হয়তো তার চাহনিকে স্থির রাখতে চাইছেন কারণ সে একটি সত্যবাদী এবং সৎ মানুষ হিসেবে পরিচিত হতে চান যেখানে তিনি সত্যিকারের একজন মিথ্যাবাদী বা অসাধু ব্যক্তি সুতরাং এই ভ্রান্ত প্রভাবটিকে বোঝানোর জন্য ব্যক্তিটি অতিরিক্ত নজর দিতে পারে এবং তার ফলস্বরূপ শ্যেনদৃষ্টিতে অন্য ব্যক্তির দিকে তাকিয়ে থাকতে পারে কখনও কখনও একটিকে সাধারন কৌতুহলের সাথে যুক্ত করা হয় যেমন একটি শিশুর দীর্ঘ সময়ের জন্য একটি ঘটনার দিকে তাকিয়ে থাকে যদিও আমাদের এখানে সংস্কৃতিগত পার্থক্যগুলিকে অন্যরকম মানসিকতায় দেখতে হবে একজন নিষ্পাপের তাকানো বা চাহনিকেও অনুচিত বা আপত্তিকর হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে সুতরাং যতক্ষণ দৃষ্টি সংযোগ নিয়ে আলোচনা হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য সম্বন্ধে সচেতনতা গুরুত্বপূর্ণ অন্যান্য মানুষের সাথে আলাপচারিতার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টি সংযোগ গুরুত্বপূর্ণ একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন আত্মবিশ্বাসী ব্যক্তিকে বোঝায় এটি স্বমূল্য সম্পর্কে একটি ইতিবাচক ধারণা বোঝায় মানুষ স্বাভাবিকভাবে আমাদের দিকে আকৃষ্ট হয় যাদের ইতিবাচক দৃষ্টি সংযোগ আছে কারণ এটি আত্ম প্রতিশ্রুতি এবং আত্মবিশ্বাস প্রকাশ করে উন্মুক্ত এবং ইতিবাচক দৃষ্টি সংযোগ সততার সাথে যুক্ত এবং অন্যদিকে একটি খারাপ ছলনাপূর্ণ দৃষ্টি প্রতারণা ও অসততার সাথে জড়িত কখনো আমরা এটি অগ্রাহ্য করতে পারি এটা বলে যে এটি তো ভীষণই প্রচলিত এবং গতানুগতিক ব্যাপার কিন্তু এটিও একটি সাধারণ ধারণা এবং লোকেরা প্রায়শই কেবলমাত্র এই সমস্ত গোঁড়া সঙ্গের ভিত্তিতে বিচার করে যেমন বিক্রয় কর্মীদের মধ্যে আমরা উন্মুক্ত দৃষ্টি সংযোগ অবশ্যই দেখতে পাই আপনি সম্ভবত বিক্রয়কর্মীদের সাথে লেনদেন করতে চান না যারা আপনার সাথে পুরস্কারের দৃষ্টিতে কথা বলে জনমত নির্ধারণের ক্ষেত্রে পরীক্ষামূলক সাক্ষাৎকার ইত্যাদি থেকে আপনি জানতে পারেন যে আমরা এমন একজন ব্যক্তির উপর বিশ্বাস রাখি যার ইতিবাচক দৃষ্টি সংযোগ রয়েছে গবেষণায় দেখা গেছে যে কখনও কখনও আমাদের হৃদয়ে আমরা আত্মবিশ্বাসী বোধ করতে পারিনা তবে একই সাথে আমরা অন্যের সঙ্গে একটি শক্তিশালী দৃষ্টি সংযোগ করতে সক্ষম হই সুতরাং মানুষ এটিকে শক্তিশালী দৃষ্টি সংযোগ হিসাবে দেখবে এবং তার ভিত্তিতে তারা পারদর্শিতা আত্মবিশ্বাস সামাজিক দক্ষতার মত গুণগুলিকে আমাদের সাথে যুক্ত করবে যদিও আমাদের সম্ভবত এই গুণগুলো নাও থাকতে পারে সুতরাং এই অনুসন্ধানে দেখা যায় সেই ব্যক্তি যারা সত্যি কারের আত্মবিশ্বাসী নয় তারা অন্যদের কাছে আত্মবিশ্বাসী হিসাবের উদিত হতে পারে যদি তারা একটি ভালো এবং ইতিবাচক দৃষ্টি সংযোগ বজায় রাখে পেটি দেখায় যে সাধারণত আমাদের গুণাবলী জানাতে আমাদের সচেতন প্রচেষ্টা সফল হয় অথবা হয়না যখন আমরা সত্যিকারের গুনগুলির অধিকারী হই একটি গবেষণা আমাদেরকে বলে যে প্রসঙ্গে যখন মানুষ মিথ্যা কথা বলে তাদের অতিরিক্ত তাকিয়ে থাকার প্রবণতা বেশি তারা স্বাভাবিকের থেকে বেশি ক্ষণ দৃষ্টি সংযোগ রাখে যাতে তাদেরকে বিশ্বাসযোগ্য মনে হয় সৎ সাজার উদ্দেশ্যে তাদের অতিরিক্ত তাকিয়ে থাকার প্রবণতা বেশি ঠিক যেমন তারা বিচলিত অঙ্গভঙ্গিকে অতিরিক্ত এড়িয়ে চলে যেটিকে মানুষ অসততার সাথে জড়িত করে এই ভিডিওটিতে আমরা ইতিবাচক বডিল্যাঙ্গুয়েজ এর তাৎপর্য এর দিকে দেখছি বিশেষত চোখের দৃষ্টি সংযোগের দৃষ্টিকোণ থেকে উপভোক্তাদের সাথে দৃষ্টি সংযোগ রক্ষা করলে তারা উল্লেখযোগ্যভাবে বেশি জিনিস ক্রয় করেন অন্যদের তুলনায় হাসপাতালগুলিতে সব ধরনের রোগীর অভিযোগের 80 শতাংশই চিকিৎসকের সাথে দৃষ্টি সংযোগের অভাবের কথা উল্লেখ করেন এই ভিডিওটি আমাদেরকে চোখের মাইক্রো এক্সপ্রেশনগুলির দিকেও দেখতে বলে এবং কিভাবে আমরা বুঝতে পারবো একজন ব্যক্তি সৎ নাকি অসৎ যেসব মানুষরা সত্যি বলেন তারা তথ্য নিয়ে বেশি এগিয়ে আসেন মিথ্যাবাদীদের তুলনায় যারা স্বভাবতই ছলনাময় ফ্রেশম্যানও বলেছেন মাইক্রোএক্সপ্রেশন গুলির দিকে দেখতে এগুলি কিছু মুখের সংকেত যা কেবলমাত্র একটি মুহূর্তের ভগ্নাংশের জন্য উপস্থিত হয় 2008 সালে আমাদের এই বিষয়ে একটি গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত মানুষরা তাদের আবেগ সম্বন্ধে বিভ্রান্ত সৃষ্টি করে তারা সঙ্গতিহীন অভিব্যক্তি প্রকাশ করে এবং অনেক বেশি চোখেরপাতা ফেলেন আরো সত্যি বলেন তাদের তুলনায় চোখের দৃষ্টিতে চোখের তারার ভূমিকাও গুরুত্বপূর্ণ আমাদের চোখের তারা রুপোর সম্ভবত আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই একটি প্রদত্ত আলোর পরিস্থিতিতে আমাদের চোখের তারাগুলি হয় প্রসারিত হবে অথবা সংকুচিত হবে আমাদের মনোভাব এবং মেজাজের পরিবর্তনের সাথে সাথে আমরা যখন উত্তেজিত বোধ করি আমাদের চোখের তারা প্রসারিত হয় চোখের তারাগুলি তাদের স্বাভাবিক আকার থেকে চার গুণ বেশি প্রসারিত হতে পারে যদি আমরা রেগে যাই এবং হতাশাগ্রস্ত মেজাজে আমাদের কিছু নেতিবাচক কথা থাকে তখন আমাদের চোখের তারাগুলি সংকুচিত হয় এবং এটি 'beady little eyes' বা 'snake eyes' নামে পরিচিত এই ছবিটির মধ্যে আমরা একটি প্রসারিত চোখের তারা এবং একটি সংকুচিত চোখের তারার মধ্যে পার্থক্য কি দেখতে পাই বা চোখটিতে একটি প্রসারিত চোখের তারা এবং ডান ছবিতে একটি সংকোচিত চোখের তারা আছে এ্যাকহার্ড হেস মন্তব্য করেছিলেন যে চোখের দ্বারা প্রসারিত হয় যখন আমরা যে মানুষের সাথে কথা বলছি বা যে জিনিসের দিকে তাকিয়ে আছি তার প্রতি আগ্রহী বেশ কিছু গবেষণা চালানো হয়েছে এবং আপনিও এই ছোট্ট পরীক্ষাটি করতে পারেন একজন বন্ধুর চোখের তারাগুলি মাপুন যখন আপনি তার সাথে কথা বলছেন কোন আকর্ষণীয় জিনিসের সম্বন্ধে এবং তারপর বিষয়বস্তুটি পাল্টে দিন এমন একটি জিনিসে যেটি তাদের কাছের ঘৃণ্য এবং তারপর দেখুন তাদের চোখের তারাগুলি হঠাৎ করে সংকুচিত হয়ে গেছে সুতরাং যতক্ষণ চোখের দৃষ্টির ধারণা নিয়ে কথা হচ্ছে চোখের তারায় তাৎপর্যতা রয়েছে এই ছবিটিতে আমরা দুটি চোখের দিকে দেখতে পারি একটি হলো সংকুচিত চোখের তারা অন্যটি হলো প্রসারিত চোখের তারা সংকুচিত চোখের তারা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমস্ত কিছুতে বিরক্তি বোঝায় অন্যদিকে প্রসারিত চোখের তারা আগ্রহ এবং তার সাথে আকর্ষণ বোঝায় এই ভিডিওটিতেও আমরা দেখেছি কিছু নির্দিষ্ট দিকগুলির ব্যাপারে যেগুলি আমাদের চোখের দৃষ্টি সংযোগের ধারণার সাথে যুক্ত বিচলিত মিথ্যেবাদীর প্রথম লক্ষণগুলির একটি হলো উসখুস করা সুতরাং নিবিড় মনোযোগ দিন তারা কি পা এলোমেলো করছে বা চুল নিয়ে খেলছে বা ঘড়ি বা জামা কাপড় নিয়ে গন্ডগোল পাকাচ্ছে এগুলি সমস্ত প্রতারণার সম্ভাব্য লক্ষণ হতে পারে এখন একজন মিথ্যাবাদী সরাসরি চোখের দৃষ্টি হারাতে চাইবে তবে আপনি কি জানেন যে প্রসারিত চোখের তারাও এর একটি লক্ষণ হতে পারে এগুলি বেড়ে যাওয়া দুঃশ্চিন্তা এবং মনঃসংযোগের কারণে ঘটে যখন সাধারণত কিছু সুতরাং আজ আমরা চোখের দৃষ্টি সংযোগের কিছু প্রাথমিক ধারণা সম্বন্ধে আলোচনা করেছি আমরা আমাদের পরবর্তী মডিউলটিতেও এই আলোচনা চালিয়ে যাব